সুতরাং এই এলডিওটি ব্যবহার করা বেশ সহজ আপনি দেখতে পাচ্ছেন যে এই দুটি প্রতিরোধক আপনার নিজের এলডিওতে ইনস্টল করতে হবে তার উপর যে কোনও আউটপুট ক্যাপাসিটার কিনেছেন এবং তারপরে একটি ইনপুট ক্যাপাসিটার এবং এটিই এই সার্কিটের জন্য প্রয়োজনীয় কাজ করার জন্য এবং তাই আপনাকে এই এলডিও ধরণের সংক্ষিপ্ত বিবরণ দেব LDO যখন কিনতে চান তখন আপনার কোনও চিন্তা করার দরকার নেই সুতরাং এটি সম্পর্কে অনেক কিছু তবে এটি এলডিওগুলির প্রকারগুলি কী কী তা জানা গুরুত্বপূর্ণ যা আপনার কাছে উপলব্ধ NCMOS বা NMOS LDOs এবং PMOS PMOS LDOs ঠিক আছে তাই আপনি পারেন সুতরাং তারা কোথায় ব্যবহৃত হয় এবং কী পরিস্থিতিতে তারা প্রতিটিই ব্যবহৃত জিনিস হল যদি আপনি ইনপুট ভি তে দেখেন ভল্টের পরিসীমাটিতে সাধারণত আসুন আমরা ইনপুটটিতে 15 ভোল্ট বলি এবং আউটপুটটিতে 1 ভোল্টকে নিয়ন্ত্রিত করি তবে আপনি কম বেশি নিশ্চিত হতে পারেন যে অবশ্যই একটি এনএমওএস ধরণের এলডিও হতে হবে কারণ এটিই শেষ পর্যন্ত আমার অর্থ হল মানুষ আপনাকে যে অফার দেয় সেগুলির বেশিরভাগই প্রকৃতপক্ষে প্রযুক্তি হিসাবে ব্যবহৃত হবে আপনি এই 1 এমপিটি 1 ভোল্টে প্রদত্ত 1 এমপি এ দিতে পারেন সুতরাং আপনি 1 ওয়াট বিলুপ্ত করবেন তবে ড্রপ আউটটির পার্থক্যটি কেবলমাত্র 05 ভোল্ট ঠিক আছে এবং যদি এটি এক ওয়াট হয় তবে এটি 1 এমপি আপনার কাছে কেবল 500 মিলি ওয়াট বিলুপ্তি রয়েছে আপনার কোনও দুর্দান্ত তাপ সিঙ্কের দরকার নেই আপনার কোনও ইনপুট এবং মাঝে কোনও উত্তাপের তাপ ডুবানোর দরকার নেই সুতরাং এইভাবে ইনপুট করুন I P এবং I O আপনি কেবলমাত্র 05 ভোল্ট বাদ দিচ্ছেন আপনি কেবল 05 ভোল্ট বাদ দিচ্ছেন এবং 1 এমপি হওয়ার জন্য ক্রমাগত আঁকানো হচ্ছে যে এটি প্রায় 500 মিল ওয়াট সুতরাং এটি সাধারণত এমন কোনও এনএমওএস যা আপনি বাজারে কিনতে পারেন অন্যদিকে PMOS সম্ভবত এই ধরণের ইনপুট ভোল্টেজের সীমার সাথে নয় তবে এটি আরও বেশি হতে পারে আপনি কি করতে পারেন আমাদের ইনপুট হিসাবে 3 থেকে 36 ভোল্ট বলতে এবং আউটপুটটিও কনফিগারযোগ্য আমাদের বলুন যে আপনি এটিকে 12 ভোল্ট এবং আরও অনেক কিছুতে কনফিগার করতে পারেন এটি যদি কোনও কনফিগারেশনের ধরণ থাকে তবে আপনি কম বেশি নিশ্চিত হতে পারেন যে এটি অবশ্যই একটি পিএমওএস ভিত্তিক এলডিও হতে হবে ভিতরে অন্য শব্দ সব এর অর্থ সিরিজ পাস উপাদানটি হয় কোনও এনএমওএসএফইটি বা একটি পি চ্যানেল এন চ্যানেল মোসফেট বা একটি পিএমওএস চ্যানেল মোসফেট এটি এর অর্থ অন্য কোনও অর্থ নয় অন্য কথায় আপনি যদি এই ছবিটিতে ফিরে যান আপনি এই ছবিটি এখানে দেখছেন এমন চিত্রটি আবার আঁকতে দিন যা আপনি দেখতে পাচ্ছেন এটি একটি সাধারণ যা আপনি কোনও এনএমওএস এন মোসফেট সিরিজ উপাদানটিকে ডাকবেন সুতরাং এনএমওএস সিরিজের উপাদানটিতে আপনি কী করবেন এই V সাধারণত ড্রেনের সাথে সংযুক্ত থাকে যা ভিডিডি হয় আউটপুট উত্স থেকে নেওয়া হয় এবং গেটটি আসলে ত্রুটি পরিবর্ধক আউটপুটটি মূলত সিস্টেমকে নিয়ন্ত্রণে রাখার জন্য এই সিস্টেম দ্বারা চালিত হয় সুতরাং এটি সাধারণ একটি এন চ্যানেল এনএমওএস বা এন চ্যানেল এন মোসফেট সিরিজের পাস উপাদানগুলিতে আপনি কী করবেন যদি এটি কেবল আপনাকে পিএমওএস হয় বিপরীত এবং তারপরে সঠিকভাবে সার্কিটটি তৈরি করুন সুতরাং তবে আপনি দেখতে পাচ্ছেন যে সিরিজটি পাস উপাদানটি যাই হোক না কেন সার্কিটটি একই থাকে ডিজাইনারের জন্য বাহ্যিক দর্শকের জন্য বাহ্যিক এটি একই অবিরত থাকে এবং আমরা যে বিষয়গুলি আলোচনা করি তাও একই সুতরাং সত্যই এটি আপনার এনএমওএস বা পিএমওএস কিনা তা নিয়ে চিন্তা করা উচিত নয় তবে এটি আপনার মনে রাখা উচিত এখন আমার এই ছোট্ট বিষয়টির প্রতিও আপনাকে মনোযোগ আকর্ষণ করতে হবে আমি আপনাকে ফিরে যেতে দেওয়া এবং আপনাকে কিছু দেখাতে বলার বিষয়ে আমি কেবল দেখার চেষ্টা করছি যে আমি নোড ফাটার বিষয়টি সত্যিই ব্যাখ্যা করি কিনা সুতরাং আমি দ্রুত সেই অংশটিও ব্যাখ্যা করি সুতরাং এটি আপনাকে এই কোর্সে বেশ কয়েকটি জিনিস সংযোগ করতে সহায়তা করবে সুতরাং আমাকে আবার আঁকতে এবং সুবিধার্থে আমাকে এই এন আঁকতে দিন সিরিজ পাস এলিমেন্ট ভিত্তিক বা এনএমওএসএফইটি ভিত্তিক এলডিও অভ্যন্তরীণ সার্কিটিকে চ্যানেল করুন আমি কী করব আমি আঁকবো হ্যাঁ যে স্থানটি সংজ্ঞায়িত করা উচিত তা যথেষ্ট নাও হতে পারে সুতরাং আমি যা করব তা হল আমি একটি নতুন শীট নেব এবং আমরা এখান থেকে খুব ভাল আঁকব সুতরাং আমি এই ডানদিকে যেতে চাই এবং আমি গেটটি এটি একটি এনএমওএস এন চ্যানেল মোসফেট সুতরাং যদি এটি কোনও এন চ্যানেল মোসফেট হয় তবে অবশ্যই এটি নিকাশী এটিই উত্স এবং এটিই গেট এবং আমি কি করি আমার প্রতিক্রিয়া জানাতে হবে সুতরাং এটি R1 এবং এটি R2 এটিই এখানে আমার পয়েন্টটি অনুভূত হয় এবং আমি এটিকে ত্রুটি পরিবর্ধকটির সাথে সংযুক্ত করব যার সাথে Vref ডানদিকে সংযুক্ত রয়েছে আউটপুট আসলে গেটটি ড্রাইভ করে এই বিন্দুটি কী হবে এই বিন্দুটি ভি কী এবং এটি Vref এবং আপনি দেখতে পাচ্ছেন এটি করা বেশ সহজ স্পষ্টতই আপনি স্থায়িত্ব ক্যাপাসিটরটি যোগ না করে স্থিতিশীলতার সন্ধান ছাড়াই Vout নিতে পারবেন না এটি অত্যন্ত সমালোচনামূলক অধিকার এবং তারপরে আপনার বোঝা উচিত এটি Rl এটি Cout আমি আপনাকে এও উল্লেখ করেছি যে আমাদের একটি ইনপুট ক্যাপাসিটার সি দরকার এবং এই Cout টি দেখা যায় আপনাকে খুব সতর্কতা অবলম্বন করতে হবে কারণ এটিই এই ভোল্টেজ লুপের স্থায়িত্ব সরবরাহ করে অন্য কথায় আপনি যদি ক্যাপাসিটরগুলির সমতুল্য বৈদ্যুতিক সার্কিট নেন তবে আপনি একটি পরজীবী প্রতিরোধককে সিরিজে এবং একটি পরজীবী প্রতিরোধককে সমান্তরাল ডানদিকে রাখবেন এটি সরবরাহ বা সমস্যা দিচ্ছে এটি একটি ক্যাপাসিটার এটি সিরিজ এবং এটি সমান্তরাল রেজিস্টারগুলি নির্ভরশীল আপনি তাদের দেখতে পাবেন না তবে এই ক্যাপাসিটরের সম্পাদনায় তাদের প্রভাব রয়েছে সুতরাং এই সিরিজের রেজিস্টরের এই প্রভাবটি এর দক্ষতা হ্রাস করতে পারে এই ক্যাপাসিটারের সঞ্চয়স্থান এবং এই সমান্তরাল প্রতিরোধকের সমস্যাটি এই সমান্তরাল প্রতিরোধক ফুটো দ্বারা অবদান রাইট ফুটো এটির সাথে একটি সমস্যা এটি আপনাকে স্টোরেজ দক্ষতার ক্ষেত্রে সমস্যা বীট লাগে কারণ এই রেজিস্টারটি নিজেই ভোল্টেজ ফেলে দেয় এবং তারপরে আপনাকে চার্জ Charge0দেওয়ার অনুমতি দেয় না সুতরাং এটিই সেই হার যেখানে কোনও ক্যাপাসিটর চার্জ করা হয় তার ফলে সিরিজ রেজিস্টারে প্রচুর পরিমাণে প্রভাব পড়বে যা মূলত ক্যাপাসিটরের একটি পরজীবী সুতরাং এটিতে চার্জিং হারের সাথে সম্পর্কিত যা এটি চার্জ করছে এবং এটিকে চার্জ দেওয়ার দক্ষতা আসলে স্টোরেজের চেয়ে বেশি এটি চার্জিংয়ের দক্ষতা এবং তারপরে অবশ্যই ফাঁস হওয়া সম্পর্কে আরও বেশি সুতরাং আপনাকে বেছে নিতে হবে যে আপনি এখানে কোনও Voutকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন এবং যদি আপনি এমন একটি ক্যাপাসিটার চয়ন করেন যা উচ্চ সিরিজের প্রতিরোধ ক্ষমতা রাখে স্পষ্টতই এটি একটি সমস্যা নিতে চলেছে এটি একটি প্রতিরোধ করার অধিকার নিতে চলেছে কারণ এটি হল আপনি যা করতে চান তা নয় এই Voutটি চান না আপনি সঠিকভাবে সেই সমস্ত স্পেসিফিকেশনগুলি দিয়েছিলেন যা সঠিকভাবে ঠিক সেই স্পেসিফিকেশনগুলির সাথে মিলিত হয়েছিল আসুন আমরা দেখতে দিন যে আপনি এর সাথে আর কী করতে পারেন এবং তাই মূলত আপনি যা বলছেন তা হল এই সি আউট নিবন্ধটি গুরুত্বপূর্ণ সুতরাং আসুন আমরা এই এনএমওএস এবং সিএমওএস আলোচনার সিরিজটি পাশ করে আলোচনার সাথে এগিয়ে চলি দেখুন এটি একটি এনএমওএস সিরিজের পাস এই আউটপুট ভোল্টেজ কীভাবে বৃদ্ধি বা হ্রাস হয় তার উপর নির্ভর করে উপাদানগুলির প্রয়োজন হয় এই গেটের ভোল্টেজ আউটপুট ভোল্টেজের চেয়ে বেশি হতে হবে এমন পরিস্থিতি থাকতে পারে কীভাবে বাস্তবে কখনও কখনও এরকম দেখা দেয় যার অর্থ কী ঘটে কি হবে তা আসুন আমরা বলতে পারি যে ইনপুটটি মূলত আউটপুট ভোল্টেজটি দেখা না হয় যদি তা হতে হয় যদি গেট ভোল্টেজ আউটপুট ভোল্টেজের চেয়ে বেশি হতে হয় এবং আউটপুট ভোল্টেজের তুলনায় কম হওয়া সবসময় Voutর তুলনায় কম থাকতে হবে এ আমি করি এবং আপনার কোনও Vg ভোল্টেজের দরকার হয় যা কখনও কখনও ভোল্টের চেয়েও বেশি ভোল্টেজ হয় আপনি কীভাবে পরিস্থিতিটি তৈরি করেন কীভাবে আপনি পরিস্থিতিটি থেকে সঠিকভাবে বেরিয়ে আসেন সাধারণত তারা চার্জ পাম্প বা বাহ্যিক Vbs ব্যবহার করে এবং কিছু তাই তারপর এবং তারপর সরবরাহ করতে হবে এই এনএমওএস সিরিজের পাস উপাদানটি আসলে কাজ করে তা নিশ্চিত করার জন্য এই উচ্চতর ভোল্টেজ আবার আপনার চিন্তার দরকার নেই কারণ এই সমস্তগুলি আসলে চিপের ভিতরে একটি এলডিও চিপ প্রয়োগ করা হয়েছিল এবং এটি আপনার পক্ষে কোনও সমস্যা নয় এবং আপনার সত্যই উদ্বিগ্ন হওয়ার দরকার নেই তবে তবুও আপনার জানা উচিত যে কোনও পরিস্থিতি হতে পারে যেখানে নির্দিষ্ট লোডিং শর্তে গেটের ভোল্টেজ উত্সের চেয়ে বেশি দিতে হবে আসুন আমরা ধাপে ধাপে যেতে পারি এবং এটি বোঝা যাচ্ছে শর্তাদি সাবধানতার সাথে লোড করা এবং আসুন আমরা দেখি যে এই এলডিও আসলে কীভাবে কাজ করে তার জন্য আমি যা করব তা হল আমি xঅক্ষ এবং y অক্ষের উপর আঁকব আমি Vds আঁকব আমি Vds আঁকব এবং Vds কী এটি কিছুই নয় তবে VDSV - V out এবং y অক্ষের উপর y এ আমি লোড কারেন্টটি দেখাব আমি লোড কারেন্ট প্রদর্শন করব সুতরাং আমরা বলবো কারেন্ট কিছুই না তবে ড্রেন কারেন্ট যা কিছুই নয় ড্রেন কারেন্ট বা কিছুই না লোড কারেন্ট তাই ঠিক আছে তো আপনি কি দেখাবেন আমি স্যাচুরেশন লাইনটি দেখাব এটি মূলত স্যাচুরেশন লাইন এবং আমি ধরে নেব যে আপনি V এর প্রতি আগ্রহী 5 ভোল্ট এবং 33 এর Vout 5 ভোল্টের ইনপুট Vout 33 এবং বর্তমানের লোড হয় আমি আউট 500 মিলিঅ্যাম্পিয়ার সর্বোচ্চ মূলত সঠিক এই লোডটি আঁকতে পারে সর্বাধিক বর্তমান 500 মিলিঅ্যাম্পিয়ার হবে অবশ্যই এটি নির্ভর করে যে এই লোডটি সর্বদা ঠিক এটি এর পরিবর্তনশীল লোড কখনও কখনও আপনি মাইক্রোকন্ট্রোলার সেন্সর এবং এটির সাথে সমস্ত পেরিফেরাল সংযুক্ত থাকতে পারেন এবং অতএব এটি খুব উচ্চতর কারেন্ট আঁকতে পারে কখনও কখনও কেবলমাত্র অন্য সমস্ত পেরিফেরিয়ালগুলি নিচে নেমে যেতে পারে যার অর্থ স্রোতটি নিচে নেমে যেতে পারে সুতরাং এটি একটি গতিশীল পরিস্থিতি এবং এর মূল অর্থ এই Rl টি কখনই স্থির হয় না এটি সময়ের সাথে সাথে সর্বদা পরিবর্তিত হয় এবং এই নিয়ামককে নিশ্চিত করতে হবে যে এই নিয়ামককে এটি নিশ্চিত করতে হবে যে বোঝা কীভাবে তারতম্য হয় তা নির্বিশেষে সিস্টেমকে উচ্চ নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে সুতরাং আপনি যদি সেই বিন্দুটি চিহ্নিত করতে চান তবে আসুন আমরা এটি 05 বলি এটি 1 ভোল্ট এটি 15 ভোল্ট এবং এটি একটি 2 ভোল্ট এটি আপনার চাই ভোল্টেজ সুতরাং VDSV −Vout যা কিছুই নয় তবে ড্রপ ভোল্টেজ ঠিক ড্রপআউট ভোল্টেজ যা ভোল্টেজ যা ড্রপটি সিরিজের উপাদানটি জুড়ে ফেলে দেওয়া উচিত এটি সেই ভোল্টেজ যা এখানে সিরিজ উপাদানটি ছাড়তে হবে আপনি দেখতে পাচ্ছেন এটি খুব সহজ যদি V 5 হয় Vout 33 হবে সুতরাং Vds কিছুই নয় V যা 17 1 সুতরাং 17 এটি এখানে কোথাও আসে আসুন সঠিকভাবে বলা যাক এবং এখন ড্রেন স্রোত গ্রহণ করা যাক আপনার 05 এম্পস যা আপনার সর্বোচ্চ লোডের বর্তমান পয়েন্টটি এখানে আসে সুতরাং আমি এখানে একটি 17 এর মত একটি লাইন আঁকতে পারি আমি নিশ্চিত আপনি এখন সকলেই এই বিষয়ে একমত হবেন সুতরাং এখানে আপনার এমন পরিস্থিতি রয়েছে যেখানে প্রয়োজনটি হ্যাঁ সুতরাং আপনার 17 আছে এবং এটি আসলে ড্রপের সাথে মিলিত হয় যা 17 এবং সর্বাধিক স্রোত যা 500 মিলিমিপিয়ার আপনি সম্ভবত যা জানেন না তা হল এই মুহুর্তে আপনার আসলে জানা উচিত যা এই পয়েন্টটি অব্যাহত রাখার জন্য ভিজিএস কী আসুন ভিজিএসের 3 ভোল্ট রয়েছে প্রকৃতপক্ষে এটি 3 ভোল্ট আপনি যদি গেটের 3 গিগাবাইটের উত্স এবং 3 ভোল্টের উত্সের উত্সে কোনও ভিজিএস দেন তবে এই সিস্টেমটি আপনাকে ভিডিএস জুড়ে 17 ভোল্টের একটি ড্রপ দেবে এবং আমরা আপনাকে একটি উত্স দিতে সক্ষম হব আমি করব 3 ভোল্টের বর্তমান উত্স করতে সক্ষম হোন আসুন আমরা এটিকে একটি বিন্দু বলি x বা কিছু বলি এখানে পয়েন্ট এখন এমন পরিস্থিতি নিন যেখানে লোডের স্রোত বৃদ্ধি পায় এবং আমাদের বলি এটি 07 এমপিএসে যায় সুতরাং আমি এটি আবার স্পষ্টতার জন্য আঁকতে দিন সুতরাং আপনি এই ছবিটি আরও ভাল দেখতে পাবেন যে এটি 05 এবং আমাদের বলুন এটি ঠিক 07 এ চলে গেছে এবং এটি এখন আপনি করতে চান না সুতরাং মূলত আপনাকে এটি করতে হবে সুতরাং এটি এখানে মূল কী কেবলমাত্র লোডের বর্তমান বৃদ্ধি পেয়েছে আপনাকে এটির একই ভোল্টেজের ড্রপ বজায় রাখতে হবে তবে আপনি যদি কিছু না করেন তা নিশ্চিত করার জন্য কিছু না করা পর্যন্ত যখন আপনি ভিজিএস ভিজিএসকে 35 ভোল্টে না বাড়িয়ে কিছু বলেন তখন যখন আপনি যখন কিছু বোঝেন তখন আপনি এটিকে নিয়ন্ত্রণে ফিরে পাবেন না সুতরাং আপনি দেখতে পাচ্ছেন যে আপনি ভিজিএস লোড কারেন্টটি বাড়ানো না হলে প্রয়োজনীয় লোড কারেন্টের স্রোসিং সম্ভব হবে না সুতরাং আমি মনে করি যে এখানে যা গুরুত্বপূর্ণ তা তা আমি এখানে 500 মিলিঅ্যাম্পিয়ার সর্বোচ্চ লিখেছি কারণ এটি সম্ভবত কিছু ক্ষণস্থায়ী অবস্থার জন্য এমনকি এটি গ্রহণ করেছে সুতরাং আমি এই শব্দটি সর্বাধিক সরিয়ে দেব সুতরাং আমরা এখানে এই আলোচনা পয়েন্ট লঙ্ঘন না যে সুতরাং এটি আমাদের বিন্দু y বলি এটি আপনার পয়েন্ট y সুতরাং যে পয়েন্ট y সুতরাং এখানে আপনাকে অতিরিক্ত ভিজিএস দিতে হবে সুতরাং এটি আসলে সরানো সুতরাং সাবধানতার সাথে দেখুন আপনি ভিডিএস জুড়ে এই ভোল্টেজ ড্রপ লঙ্ঘন করেছেন তবে আপনি এটি প্রয়োজনীয় 17 এর ঠিক ঠিক রেখেই চলেছেন এখন আর একটি মামলা নিন ঠিক আছে আপনি কেস নেন যেখানে ইনপুট হ্রাস হয় আপনি ইনপুট হ্রাস করে এমন ক্ষেত্রে নেবেন যদি ইনপুট হ্রাস পায় যদি গ্রাফিকভাবে ইনপুট হ্রাস পায় তবে আপনাকে মূলত আপনার নিজের ইনপুট রাখতে হবে যদি আপনি এই বিন্দুকে স্যাচুরেশনে রাখতে চান আপনি যদি এই পয়েন্টটিকে কোনও নিয়মের মধ্যে রাখতে চান যেখানে V পরিবর্তন Vকমে গেলে আপনি এই পয়েন্টটি নিয়ন্ত্রণে রাখতে চান আপনি যদি এই ড্রপটি মূলত হ্রাস না করেন তবে আপনি এখানে কীটি সঠিকভাবে করতে পারবেন না আপনি যদি এই ড্রপটি হ্রাস না করেন তবে আপনি যে Voutকে যা চান তা করার জন্য আপনি যে পরিকল্পনা করেছেন তার জন্য এটি নকশা করা হয়েছে তা আপনি ফিরে পাবেন না সুতরাং এখানে অন্য কথায় আপনি দেখতে পাচ্ছেন ভিজিএস লাইনটি কেবল একই জিনিসটি থেকে গেছে যে পয়েন্টটি ফিরে গেছে অন্য কথায় আপনি ভিডিএস হ্রাসের দিকে চলে গেছেন এই ড্রপটি আপনি এই ড্রপটি নিয়ে খেলছেন এবং আসুন আমরা এই বিন্দুটিকে z হিসাবে ডাকি সুতরাং মূলত এই এলডিও x থেকে y থেকে z তে চলছে এবং আরও অনেক কিছু উপর ভিত্তি করে হয় V তে পরিবর্তন বা আউটপুট লোড অবস্থার পরিবর্তনের ফলে আউটপুট এ যেকোন অবস্থায় পরিবর্তন আসুন আমাদের আউটপুট লোডের শর্ত দিন আসুন আমরা কিছু সাধারণ ওহম Law করি এবং এখানে একটি সাধারণ ধারণাটি প্রদর্শন করি যা আপনাকে পুরো আলোচনাটি বেশ ভালভাবে বুঝতে সহায়তা করবে আসুন আমরা এই 2 জিনিস পিছনে রাখা যাক আপনি দেখতে পাবেন যে আপনি ড্রপ হচ্ছেন ইনপুট Voutটি ৩৩ হয় 5 সুতরাং আপনি যদি প্রতিরোধের আর গণনা করতে চান তবে এটি 5 ভোল্টের বিয়োগ হবে দুঃখিত এটি ভালভাবে বের হচ্ছে না সুতরাং আমাকে এটি এখানে লিখতে দাও আমি প্রতিরোধের R গণনা করি কোনও কারণে আমি আর গণনা করতে চাই আসুন 5 ভোল্ট বিয়োগ 33 বলি 05 এমপিএসের সর্বাধিক লোড কারেন্ট আপনাকে 34 ওমস দেয় আপনি যদি চান তবে যে কোনও সংখ্যক মান প্রতিস্থাপন করতে পারবেন এর অর্থ কী এই সিরিজ পাসটির প্রতিরোধের 34 ওহম অন্য কিছুই নেই অন্য কথায় অনুমান করা যায় আপনি যদি এটি একটি নির্দিষ্ট 34 ওহম রেজিস্টার দিয়ে প্রতিস্থাপন করেন আপনি ভি দিতে পারেন 5 ভোল্টের এবং আপনি 05 এমপিএসের সর্বোচ্চ লোড বর্তমানের সাথে 33 এর আউটপুট নিতে পারেন যেহেতু এটি সর্বদা হয় না এবং লোড সর্বদা পরিবর্তিত হতে থাকে আপনার কেবল একটি ব্যবস্থা প্রয়োজন যেখানে এই প্রতিরোধেরও সর্বদা সঠিকভাবে পরিবর্তন করা যায় অন্য কথায় এটি কিছুই নয় তবে উত্স এটি কিছুই নয় তবে একটি এমওএসএফইটির ড্রেন এবং এই পরিবর্তনটি মূলত কিছুই নয় তবে আপনি যে গেট ভোল্টেজ সরবরাহ করছেন তা সহজ কথায় ড্রেন এবং উত্স আরডিএস নামে পরিচিত এর মধ্যে প্রতিরোধের পরিবর্তন করতে হবে অন্য কথায় এলডিওতে সহজেই এলডিও কী করে তা নিয়ন্ত্রণ করে কন্ট্রোল লুপটি কেবল সিরিজ উপাদানগুলি আরডিএসকে ছাড়া আর কিছুই পরিচালনা করে না এটি সত্যই সত্য যা আমি এটি পাওয়ার চেষ্টা করছিলাম এবং যদি আপনি এটি লোড করেন সুতরাং অন্য কথায় এন মোস এন চ্যানেল মোসফেটের সাধারণত আরডিএস খুব কম থাকে খুব কম আপনি একটি ওহমের চেয়ে কম চান 05 বোধহয় কোনও ওহম এবং আরও অনেকগুলি পয়েন্ট করতে পারেন আপনি যতটা কম তত কম ততই ডান হতে পারবেন আপনি এখনও পুরো ডিভাইস জুড়ে কোনও ভোল্টেজ ড্রপ সহ প্রচুর প্রবাহ পেরিয়ে যেতে সক্ষম হবেন এবং এখনও এড়াতে পারবেন এবং এখনও প্রচুর পরিমাণে লোড কারেন্ট সরবরাহ করতে পারবেন আর সে কারণেই এটির প্রতিক্রিয়াও সত্যিই খুব ভাল এবং আমরা আমাদের পূর্ববর্তী আলোচনায় একটি এলডিওর গতিশীল প্রতিক্রিয়া বর্ণনা করি সুতরাং আপনার সাথে তুলনামূলকভাবে এন মোস পিএমওএস বা পি চ্যানেল মোসফেট আর ডি ডি বেশ উচ্চ আমরা কেবল এটিই বলার চেষ্টা করছি যে আমি কোনও নম্বর দিতে চাই না কারণ প্রতিটি নির্মাতারা একটি পৃথক মান নির্দিষ্ট করে তবে আপনাকে লক্ষ্য রাখতে হবে যে মূলত আমরা প্রযুক্তির জন্য এই সমস্ত নিয়ন্ত্রণ লুপের সাথে মূলত চেষ্টা করছি আমরা আসলে খুব কার্যকরভাবে ড্রেন এবং উত্সের মধ্যে প্রতিরোধের পরিবর্তনের চেষ্টা করছি এবং এটি নিয়ন্ত্রকটি কীভাবে হয় নিজেকে রাখতে সক্ষম ঠিক আমাদের জন্য প্রয়োজনীয় সহায়তা সরবরাহ করতে সক্ষম সুতরাং এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় যা আপনাকে লক্ষ্য রাখতে হবে আমরা বিদ্যুৎ বিলুপ্তির জন্য খুব সাধারণ সমীকরণ লিখতে পারি বিদ্যুৎ বিলুপ্তি শক্তি অপচয় PV ×I Vout ×I out ঠিক আছে আপনি এটি করতে পারেন এবং ইনপুট শক্তিটিও গুরুত্বপূর্ণ তবে এটি বেশ সহজ এটি কিছুই নয় তবে V এবং যা গুরুত্বপূর্ণ তা হল এলডিওর শক্তি অপচয় হল এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি কিছুই নয় তবে PLDOV −Vout ×Iout কিছুই না তবে ড্রেন কারেন্টকে আমরা এটি বলেছিলাম তবে দয়া করে মনে রাখবেন যে কিছু পরিমাণ স্রোত নিঃশব্দে নিরিবিলিভাবে বর্তমান ব্যবহার করা হয় এলডিও কাজ করতে সুতরাং আমরা পাশাপাশি চলমান বর্তমান যোগ করতে চাই PLDOV −Vout ×I outIq সুতরাং যেহেতু নিরিবিল বর্তমান খুব ছোট আপনি একটি এলডিওর শক্তি অপচয় হ্রাস করতে পারেন PLDO ≈V −V out × সুতরাং এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ থিম আপনি যদি আমি কেবল এখানে আলোচনাটি সম্পূর্ণ করতে পারি তবে আপনি দেখতে পারেন যে কোনও এন চ্যানেল মোসফেটের নিয়ন্ত্রক একটি নিয়ন্ত্রণের অধীনে রয়েছে তা নিশ্চিত করার জন্য আমাদের মাঝে মাঝে সরবরাহ করতে হয়েছিল আমাদের গেটে মাঝে মাঝে উচ্চতর ভোল্টেজ সরবরাহ করতে হয়েছিল এবং এটি সাধারণত চার্জ পাম্প অন্য ধরণের ব্যবহার করে করা হয় ডিভাইসের যা মূলত এলডিওর ভিতরে কিছুটা থাকে তবে আপনি সেগুলি বাইরেও কিনতে পারেন মূলত ভোল্ট ব্যবহার কিছুই নয় একটি ভোল্টেজ গুণক এবং তাই এটি কিছুই নয় একটি ভোল্টেজ গুণক এবং আমরা পরবর্তী সময়ে আমাদের কাজের উদ্দেশ্যে কীভাবে এগুলি তৈরি করবেন তা আমরা দেখতে পাব সুতরাং এটি গল্পের একটি অংশ গল্পটির অন্য অংশটি হল আপনাকে একটি ডেটা শীটটি দেখতে এবং এলডিওর কয়েকটি পরামিতি বুঝতে হবে সুতরাং আসুন আমরা এই এলডিওর জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ পরামিতি লিখে রাখি এবং এটিও দেখতে পারি যে আমরা আসলে কোনও পরীক্ষা চালাতে পারি কিনা পরীক্ষাটি ভালভাবে বুঝুন এবং তারপরে ফিরে আসুন এবং তত্ত্বটিকে আমাদের সেই অনুধাবনের পিছনে রাখুন এবং তারপরে এলডিও সম্পর্কে সমস্ত সংক্ষিপ্ত বিবরণ দিন আমি এখানে থামতে চাই